আজকের আলোচনায় সবাইকে স্বাগত এই আলোচনায় আমি যোগাযোগ ব্যবস্থার দুটি প্রোটোকল নিয়ে আলোচনা করব একটি হচ্ছে জিএসএম জিএসএম জিএসএম এর এক প্রকার বৈচিত্র্য ব্যবহার করে জিএসএম টিকে নিজেদের মধ্যে ভাগ করে নিচ্ছে অন্যান্য প্রযুক্তির সাথে জিএসএম আমাদের ক্ষেত্রে আমরা জিএসএম ব্যবহার করতে হবে এইটাই হচ্ছে বস্তুত জিএসএম এরপর আমাদের আছে বেস স্টেশন কন্ট্রোলার এর সাথে যুক্ত এরপর আমরা দেখব এমএসসি থাকতে পারে

এরপর তোমার থাকবে একটা জিএমএসসি এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং এই এমএসসি অন্য জায়গায় আছে অর্থাৎ তারা এখন এই জায়গাটিতে আগন্তুক হিসেবে রয়েছেন তাদের ব্যাপারে তাৎক্ষণিক তথ্য এর কাছে আছে তো একদম এইগুলিই আমি ইতিমধ্যে আলোচনা করেছি এই মোবাইল স্টেশন মোবাইল সুইচিং সেন্টার যেগুলি আমি ইতিপূর্বেই আলোচনা করেছি এখন এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস যে জিএসএম এর সাথে জুড়ে যাবে এর পরেরটা হচ্ছে ইন্টারন্যাশনাল মোবাইল স্টেশন ইকুইপমেন্ট আইডেন্টিটি গুলির কাছে তারা পৌঁছাতে পারে এখন এই AT কমান্ডগুলো পরিষেবা ব্যবহার করব এইটা হচ্ছে সিম900A এ কাজ করে যথা 850 মেগাহার্জ900 মেগাহার্জ1800 মেগাহার্জ এবং 1900 মেগাহার্জ এবং এটিই পিসি গুলি দরকার সংযোগ টা এইভাবে যাচ্ছে এইটা হচ্ছে আরডুইনো উনো পিন এর সাথে যুক্ত হবে এই ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে যখনই আমি বলছি যে এটা কোন ডেটা পিনটির সাথে তো আমাদের নিশ্চিত করতে হবে যে সংযোগ টা ঠিকমতো হয়েছে এরপর আমি ব্লুটুথ দ্বারা সম্ভব হয় এই ভাবেই তারা একে অপরের সাথে যোগাযোগ করে এটি 24 GHz এর কম্পাঙ্ক অবধি পরিধি সীমিত সাধারণত ব্লুটুথ ব্যবহার করতে হবে এই HC 06 ব্লুটুথ হিসেবে ব্যবহৃত হতে পারে বস্তুত এগুলো কিছু প্রযুক্তিগত বিবরণী যা আমি ইতিপূর্বে আলোচনা করেছি যেমন 24 Ghz কম্পাঙ্ক এর মান হচ্ছে 9600 তো এই হচ্ছে আরডুইনো সংযুক্ত ধন্যবাদ